সুতরাং আসুন আমরা শেষবারের মতো এই কোর্সে পরিকল্পনার দিকে তাকাই এবং যেমনটি আমি নব্বই দশকের মাঝামাঝি বলেছিলাম পরিকল্পনা করার পদ্ধতির একটি সিরিজ ছিল যা অনেক দীর্ঘ পরিকল্পনা তৈরি করে যার মানে তারা ছিল অনেক দ্রুত অ্যালগরিদম এবং বড় সমস্যা সমাধান এই সমস্ত পন্থাগুলি ছিল 2টি পর্যায়ের পন্থা যার মানে আপনার কাছে আমাদের একটি পরিকল্পনা সমস্যা আছে আপনি অন্য কিছুতে রূপান্তরিত করেছেন এবং সেই সমস্যাটি মূলত সমাধান করেছেন সুতরাং একটি জিনিস যা খুব সফল ছিল তা হল আপনি যদি S A T সমস্যায় রূপান্তরিত হন এবং আমরা ইতিমধ্যে S A T এর সাথে পরিচিত এবং তারপর আপনি কিছু সমাধানকারী ব্যবহার করতে পারেন প্রকৃতপক্ষে এসএটি প্ল্যান নামে একটি অ্যালগরিদম ছিল যা নব্বই দশকের মাঝামাঝি এবং এই শতাব্দীর প্রথম দিকে খুবই সফল ছিল সুতরাং আমরা কিভাবে জানি এটি একটি ভাল অ্যালগরিদম ছিল তারা আগে ছিল প্রতি 2 বছরে একটি প্রতিযোগিতা হয় যার নাম PC আন্তর্জাতিক পরিকল্পনা প্রতিযোগিতা যেখানে লোকেরা তাদের প্রোগ্রাম জমা দেয় সুতরাং ঠিক যেমন আপনার এই ভ্রমণ বিক্রয়কর্মী সমস্যা প্রতিযোগিতা ছিল এতে আপনি আপনার পরিকল্পনাকারী জমা দেন এবং তারা সমস্যা সেট আপ করার জন্য এটি চেষ্টা করে এবং তারপর যে পরিকল্পনাকারী সেরা ছিল তিনি বিজয়ী হন সুতরাং SAT পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকারীদের মধ্যে একটি যারা সময়ের জন্য খুব ভাল কাজ করেছিল এবং তারা যা করেছিল তা হল একটি পরিকল্পনা সমস্যাকে একটি সন্তুষ্টির সমস্যায় রূপান্তরিত করা এবং তারপর এটিকে অ্যালগরিদম ব্যবহার করে সমাধান করা কারণ তবে আপনি প্রথমে সমাধান করতে পারেন সেটি হল আরেকটি পদ্ধতি ছিল একটি পরিকল্পনা সমস্যাকে একটি CSP সমস্যায় রূপান্তর করা যা একটি নাম অনুসারে রূপান্তরিতকে একটি CSPতে রূপান্তরিত করা হয় এবং CSP দ্বারা ধ্রুবক সন্তুষ্টির সমস্যাকে আমরা পরবর্তী 2টি লেকচারে সংক্ষিপ্তভাবে একটি দেখি এবং তারপরে CSPটি সমাধান করি সুতরাং এখানে পোজ করার একটি ভিন্ন সমস্যা আছে এবং তারপর কিছু সমাধানকারী ব্যবহার করে এটি সমাধান করার জন্য অনেক সমস্যা সমাধানের পরিস্থিতিতে পুনরাবৃত্ত দল কোন গ্রাফ প্ল্যানকে প্ল্যানিং গ্রাফ বলে কাঠামোতে রূপান্তর করা হয় এটি হল অ্যালগরিদম যা আমরা আজকে দেখতে চাই এবং এটিকে গ্রাফ প্ল্যান বলা হয় এটি 1995 সালে ব্লুম নামক দুজন গবেষক দ্বারা দেওয়া হয়েছিল যারা এখন C M U হিসাবে আমি প্রথমে মনে করি সুতরাং অন্যান্য অ্যালগরিদমের বিপরীতে সাম্প্রতিক ব্যর্থ হয়েছে যে আপনি দেখেছেন যে সমস্ত অ্যালগরিদম বেশ পুরানো ছিল সুতরাং একটি নাম হিসাবে আমি যেমন আমি বলেছি এই ধরনের কি এটি একটি প্ল্যানিং গ্রাফ নামে একটি কাঠামো তৈরি করে এবং তারপরে একটি পরিকল্পনার জন্য কাঠামোতে অনুসন্ধান করে এই 3টি অ্যালগরিদমগুলির মধ্যে একটি জিনিস মিল রয়েছে তা হল S A T বা C S P বা পরিকল্পনার ক্ষেত্রে যে রূপান্তরগুলি তারা করে তা প্রকৃতিতে ক্রমবর্ধমান সুতরাং তারা নির্দিষ্ট আকারের একটি কাঠামো তৈরি করে এবং তারপরে দেখুন সেখানে একটি পরিকল্পনা আছে কিনা যেমন আপনি বলতে পারেন D F I D এর মতো আপনি কখন পরিকল্পনাটি খুঁজে পেতে পারেন তা দেখতে দীর্ঘ এবং দীর্ঘ পরিকল্পনাগুলি অন্বেষণ করতে থাকুন এবং এই সমস্ত অ্যালগরিদমগুলির কারণে সর্বোত্তম সমাধানগুলিও খুঁজে পাওয়া শেষ কারণ তারা ক্রমবর্ধমানভাবে দীর্ঘ পরিকল্পনাগুলির জন্য অনুসন্ধান করে। সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে রূপান্তরের প্রক্রিয়া যাই হোক না কেন এটিকে একটি S A T সমস্যা হিসাবে গ্রহণ করুন এটি ক্রিয়া এবং রাষ্ট্র এবং নতুন রাষ্ট্র এবং নতুন পদক্ষেপের মধ্যে একটি সম্পর্ক এবং আপনি এটিকে একটি সন্তুষ্টি সমস্যা হিসাবে প্রকাশ করেন এই অবস্থার মতো জিনিসগুলি অবশ্যই কর্মের দ্বারা সন্তুষ্ট হতে হবে এমন কিছু দ্বারা যা আপনি এই ধরণের কিছু জানেন এবং তারা সর্বদা সংক্ষিপ্ততম উত্তর খুঁজে পান সুতরাং চলুন শুরু করা যাক যেখানে প্যানিং গ্রাফের কাঠামোর দিকে তাকালে প্যানিং গ্রাফ হল একটি স্তরযুক্ত গ্রাফ যেখানে মূলত অব্যয় এবং ক্রিয়াগুলির বিকল্প স্তর রয়েছে সুতরাং একটি স্তর রয়েছে P 0 যেটিতে সমস্ত তারার অব্যয় রয়েছে তারপর রয়েছে একটি স্তর A 1 রয়েছে যা সমস্ত সম্ভাব্য ক্রিয়াগুলির একটি স্তর যা প্রথমবারের মতো করা যেতে পারে কিন্তু স্তর P 1 দ্বারা অনুসরণ করা হয়েছে যা সমস্ত অব্যয়গুলি নিয়ে গঠিত যা সম্ভবত আপনি প্রথম স্তরের শেষে যা করতে পারেন এখন অন্যান্য অ্যালগরিদম হিউরিস্টিক অনুসন্ধানের মধ্যে পার্থক্য আমরা শুধু সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি যে আমরা জানি আমাদের কাছে হিউরিস্টিক ফাংশন সহ এক্সপ্রেস সার্চ বা ব্যাকওয়ার্ড এক্সপ্রেস সার্চের ক্ষমতা থাকতে পারে যা একটি রিল্যাক্স প্ল্যানিং সমস্যা সমাধান করে গণনা করা হয়েছিল এবং কোন উত্তরসূরি সেরা তা নির্ধারণ করতে সেই সার্চ হিউরিস্টিক সার্চ বা সেট স্পেস সার্চ এই সেটের স্টেট প্ল্যান স্পেস সার্চ করে যা আমরা প্ল্যানের স্পেসে শেষ ক্লাস সার্চগুলিতে দেখেছি এখানে আমরা একটি প্ল্যানিং গ্রাফ নামক একটি কাঠামোতে অনুসন্ধান করেছি যা কিছু অর্থে সমস্ত সম্ভাব্য রাজ্যের মিলন যা মূলত ঘটতে পারে সুতরাং যদি আমার কাছে একটি স্টার্ট স্টেট থাকে এবং আমি Sate S 1 এ যেতে অ্যাকশন A 1 করতে পারি এবং আমি অ্যাকশন A 2 করতে পারি S 2 স্টেটে করতে পারি হিউরিস্টিক সার্চ তাই করবে ক্ষমতা প্রকাশ অনুসন্ধান করতে হবেv এটা একটা উচিত আমি S 1 এ যাব নাকি S 2 এ যেতে হবে গ্রাফ প্ল্যানে আপনি যা করবেন তা হল আপনার কাছে এই লেয়ার স্টার্ট লেয়ার আছে তারপরে আপনার কাছে প্রথম অ্যাকশন লেয়ার আছে যার মধ্যে এই দুটি অ্যাকশন রয়েছে A 1 এবং A 2 এবং তারপরে আপনার লেয়ার আছে যা মূলত ইউনিয়ন বা S হবে ডান S 1 ইউনিয়ন S 2 আমরা সবগুলো একসাথে রাখি সম্ভাব্য ভবিষ্যদ্বাণী একটি সেটে পরিণত হয় যা এই পরবর্তী স্তরে রয়েছে তাই আমাদের কাছে এই অনুপাত স্তর এবং অ্যাকশন স্তরটি মূলত রয়েছে সুতরাং এই সমস্ত অ্যালগরিদমগুলির সাথে একটি জিনিস প্রথমে এই সমস্যাটিকে একটি সমানুপাতিক সমস্যাতে রূপান্তর করা হয় যার অর্থ তারপর আমি যদি অপারেটরকে পিক আপ একটি পুট ডাউনের মতো করব সুতরাং আপনি ডোমেনের অবজেক্টগুলি কি শুরুর অবস্থা তা দেখুন যাতে বলা যাক আমার 5 টি ব্লক A B C D E আছে তারপর এটি সমস্ত সম্ভাব্য ক্রিয়া তৈরি করবে সুতরাং এই 5টি ব্লকের সাথে একটি স্ট্যাক A 1 থেকে B স্ট্যাক A 1 থেকে C সমস্ত সম্ভাব্য ক্রিয়া যা A উত্পাদন করে এবং কাজ করে সেগুলি অ্যাকশন চলে সুতরাং আমি আপনাকে এটির একটি স্বাদ দিতে চাই তাই আসুন আমরা এটির সাথে কাজ অনুসন্ধান করি এই একই উদাহরণ দিয়ে আমরা সুসম্যানের অসঙ্গতিটি দেখছি যার মানে আমরা স্টেট দিয়ে শুরু করছি AC A তে রয়েছে এবং B টেবিলের উপর রয়েছে এবং তারা টেবিলের উপর রয়েছে তাই প্রাথমিক স্তরে স্তর P 0 এ আমাদের কাছে এই সমস্ত জিনিস থাকবে তাই বলুন আর্ম খালি তারপরে টেবিল B সাফ B টেবিল A উপর C A পরিষ্কার C এইগুলি কাজ করে সুতরাং এটি P 0 যখন স্তর P 0 এখন প্ল্যানিং এ 4 ধরণের প্রান্ত রয়েছে প্রথমটি হল প্রি কন্ডিশন এজ যা পূর্ববর্তী লেয়ারের একটি অ্যাকশন থেকে কিছু পূর্ব শর্তে যায় তারপরে ইতিবাচক প্রান্তগুলিকে প্রভাবিত করে এতে বিয়োগ প্রান্ত এবং আরও এক সেট প্রান্ত লাগে যাকে বলা হয় মিউটেক্স উলাটিয়ান এখন পূর্বশর্ত প্রান্তের সাথে ইতিমধ্যে পরিচিত ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব আমরা কাজ তাকান Mutex আন্দোলনে আছে সুতরাং প্রারম্ভিক স্তরে আমাদের এই অনুপাত রয়েছে তাই এটি একটি অনুপাত স্তর 0 P 0 তারপর আমাদের কাছে অ্যাকশন স্তর 1 রয়েছে যেখানে আমরা এই প্রস্তাবগুলিতে সম্ভাব্য সমস্ত ক্রিয়া সন্নিবেশ করতে চাই আমরা একটি সামান্য অতিরিক্ত ধ্রুবক রাখতে চাই যে সেই ক্রিয়াগুলির পূর্বশর্তগুলি সম্ভবত একই সময়ে সত্য হতে হবে যদি তারা সম্ভবত সত্য হয় একই সময়ে আমরা এই জাতীয় ক্রিয়া বিবেচনা করব আসুন মুটেক্স সম্পর্কের এই ধারণা কেন আসবে সুতরাং যেমন তিনি বলেছিলেন এখন এটি একটি প্রায়শই ব্যবহৃত শব্দ কিছু পারস্পরিক বর্জন মূলত তাই আমাদের এই ধারণাটি থাকবে সুতরাং এই Mutex সম্পর্ক একটি হতে যাচ্ছে এই প্রান্তগুলি মূলত পূর্ব স্তরের ভিতরে থাকবে তাই এই স্তরটির নিজস্ব Mutex সম্পর্ক থাকবে এই স্তরের Mutex সম্পর্ক থাকবে তারা একটি ক্রিয়া থেকে অন্য একটি অ্যাকশন স্তরে বা একটি অনুপাত থেকে অন্য একটি অনুপাতে একটি অনুপাত স্তরে যদি তারা দুটি সত্তার মধ্যে বিদ্যমান থাকতে পারে তাহলে প্রস্তাবিত দুটি ক্রিয়া যার অর্থ এটির মধ্যে যদিও A একই সময়ে সত্য হতে পারে না সুতরাং এটি যদি A 1 এবং A 2 এর মধ্যে একটি Mutex থাকে তাহলে এর অর্থ হল উভয়ই একই সময়ে করা যাবে না সুতরাং যেমন আপনি এই উদাহরণে দেখতে পাচ্ছেন আমাদের কাছে A থেকে A আনস্ট্যাক করা বা B পিক আপ করার 2টি অ্যাকশন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেগুলি একই সময়ে করা যাবে না কারণ তাদের উভয়েরই আর্ম খালি থাকা দরকার এবং শুধুমাত্র একজন ব্যবহার করতে পারে সুতরাং আপনার তাদের মধ্যে একটি Mutex সম্পর্ক থাকবে একইভাবে তারা অনুপাতের মধ্যে Mutex সম্পর্ক যা বলে যে সেই জিনিসগুলি একই সময়ে সত্য হতে পারে না যা আমরা পরিকল্পনা তৈরি করার সাথে সাথে ক্রমাগত ঘটে সুতরাং আমরা বাম থেকে ডানে পরিকল্পনা গ্রাফ তৈরি করি আমরা ক্রিয়া সন্নিবেশ করতে থাকি তারপর অনুপাত এবং ক্রিয়া তারপর অনুপাত এবং কর্ম তারপর অনুপাত কতক্ষণ পর্যন্ত আমরা এটা করব যতক্ষণ না লক্ষ্য প্রস্তাবগুলি একটি প্রস্তাবনা স্তরে উপস্থিত হয় এবং সেগুলি পারস্পরিকভাবে একচেটিয়া না হয়। সুতরাং আমরা আগ্রহী যে লক্ষ্য প্রস্তাব কি আমাদের ক্ষেত্রে আমরা A B এবং B C তে আগ্রহী যদি এই 2টি একটি অনুপাত স্তরে ঘটে প্রকৃতপক্ষে তারা প্রথমবার অনুপাত স্তরে ঘটে এবং তারা Mutex নয় যার অর্থ পরিকল্পনা গ্রাফ অনুসারে তারা পারস্পরিকভাবে একচেটিয়া নয় তারপরে একটি সম্ভাবনা রয়েছে যে আমরা সমস্যাটি সমাধান করেছি যাতে সেই সময়ে অ্যালগরিদমের প্রথম পর্যায় যা একটি চালিত স্থান এবং দ্বিতীয় পর্যায় শুরু হয় সুতরাং যে বলে যে এটি আসলে এমন একটি পরিকল্পনা যা আমার জন্য লক্ষ্য শর্তগুলি রাখে বা মূলত নয় উভয়ই অর্জন করবে সুতরাং এটি একটি 2 রাজ্যের সমস্যা আপনি সমাধানের জন্য একটি অনুসন্ধানের পরিকল্পনা তৈরি করেন যদি আপনি সমাধানের জন্য আরও অনুসন্ধান করে পরিকল্পনার গ্রাফটি প্রসারিত করতে না পারেন এবং আপনি তা চালিয়ে যান এখন একটি ক্রিয়া যা একটি অভিন্ন ক্রিয়া যা আমরা সর্বদা সন্নিবেশ করি তাকে বলা হয় একটি নো অপ এবং একটি নো অপের ইনপুট হিসাবে কোনও পূর্বনির্ধারিত P থাকে এবং আউটপুট হিসাবে একই অনুমান P থাকে সুতরাং নাম অনুসারে এটি বলে যে আমরা এই পূর্বাভাসের উপর কোন অপারেশন করছি না সুতরাং আমরা প্রাথমিকভাবে এই লাইনগুলি দ্বারা কোনও অপস চিত্রিত করব না তবে আমরা এর পরে সেগুলি আঁকব না কারণ তারা সত্যিই একটি স্থান নেয় সুতরাং এর প্রভাব হিসাবে P 1 এ আমাদের টেবিলে একই অ্যাকশন থাকবে পরিষ্কার B C এ ক্লিয়ার C এ B বাহু খালি থাকবে আমরা প্রতিটি লেয়ারে সব ধরনের কাজ করব আমরা সবসময় কোনো অপ অ্যাকশন সন্নিবেশ করব না আপনি দেখতে পাচ্ছেন যে এই নো অপ অ্যাকশনের প্রভাব এমন হতে চলেছে যে পরিকল্পনার গ্রাফ একঘেয়েভাবে বাড়তে চলেছে প্রোপোজিশন লেয়ারে প্রোপোজিশনের সেটগুলি একঘেয়েভাবে বাড়তে চলেছে কারণ আগের লেয়ারে যা আছে তা সবসময়ই থাকবে আমরা পরবর্তী লেয়ারে এগিয়ে নিয়ে যাই এবং অবশ্যই নতুন জিনিস যোগ করা যেতে পারে সুতরাং আমাদের উদাহরণে যোগ করা যেতে পারে যা নতুন জিনিস কি কি আমাদের কাছে অ্যাকশন আনস্ট্যাক নম্বর আছে তাই এটি এখানে লিখতে হবে পিক আপ বি যাতে আমি এটিতে যোগ করতে পারি আমি কেন আমি কেন এই যোগ করতে পারি কারণ এটি পূর্বশর্ত যে B পরিষ্কার যে B টেবিলে আছে এবং বাহু খালি সত্য হয়ত আমার এটি একটু লেখা উচিত ছিল যে দিকে আমরা তখন পরিচালনা করব সুতরাং এটি একটি প্রথম ধরণের লিঙ্ক যা আমরা প্রান্ত হয়েছি আমরা পূর্বশর্ত প্রান্তগুলি বজায় রেখেছি তারপর দ্বিতীয় ধরণের প্রান্তগুলি ইতিবাচক প্রভাবগুলি সুতরাং B এর পিক এর প্রভাব B কে ধরে রাখছে তাই আমার কাছে এটি থেকে B ধরে রাখার জন্য একটি ধনাত্মক প্রান্ত আছে এবং আমার কাছে নেতিবাচক প্রান্ত রয়েছে এটি নেতিবাচক প্রভাব যা টেবিল B তে রয়েছে সুতরাং আমার এখানে নেতিবাচক প্রান্ত রয়েছে তাই আমরা নেটে ত্রুটি করব বলুন আমরা নেট নেগেটিভ এজ লেগটিকে ডিফেক্ট করতে পারি এবং যুক্তির খাতিরে আমরা জরুরী করব যে এটিও A এর শেষে ফলস হয়ে যায় এবং আর্ম খালি হয় সুতরাং এটি একটি তৃতীয় ধরণের প্রান্ত তাই প্রথম ধরণের হল পূর্বশর্ত প্রান্ত যা একটি প্রস্তাবনা থেকে একটি অ্যাকশন স্তরে যায় এবং তারা মূলত পূর্ব শর্তগুলি ক্যাপচার করে যে A প্রয়োজনীয় এইভাবে অ্যাকশন প্রযোজ্য দ্বিতীয় প্রকার হল ইতিবাচক প্রভাব যা প্রস্তাবের পরবর্তী স্তরে সত্য হবে যদি সেখানে কর্ম শব্দটি কার্যকর করা হয় এবং সেই অর্থে আপনি দেখতে পাচ্ছেন যে no op মূলত বলুন যেখানে নো অপ অ্যাকশন শব্দটি কার্যকর করতে হবে তাহলে টেবিলের স্তরটি সত্য হতে থাকবে সুতরাং আমরা এখানে টেবিল এ ছিলাম এখানে সত্য ছিল এবং যদি আমি কোন অপশন করি তাহলে টেবিল A এর পরবর্তী স্তরে সত্য হবে এটি হল আরও একটি ক্রিয়া এবং আরও একটি ক্রিয়া যা আমরা যোগ করতে পারি তা হল A থেকে C আনস্ট্যাক করুন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এর জন্য পূর্বশর্ত হল বাহু খালি হতে হবে A অবশ্যই টেবিলে A এবং C অবশ্যই পরিষ্কার হতে হবে সুতরাং এই সমস্ত 4টি শর্তের পূর্বশর্ত যেটির প্রভাব C এবং ক্লিয়ার A ধরে রাখে এবং নেতিবাচক প্রভাবটি হল আমরা ধরে নিয়েছি যে আমরা এটিকে এভাবে চিহ্নিত করব কিন্তু যে C আর পরিষ্কার নয় C আর A তে নেই এবং আর্ম আর খালি নেই তাই কখন আমাদের কাছে Mutex সমাধান আছে এটি হল A আমরা কিভাবে সংজ্ঞায়িত করব যে একটি স্তরের দুটি এন্ট্রি মূলত Mutex সুতরাং আসুন প্রথমে কর্মের কথা বলি 4টি শর্ত রয়েছে যার অধীনে ক্রিয়া হচ্ছে Mutex তাই আমরা বলি একটি 1 এবং একটি 2 হল Mutex যদি এই শর্তগুলির মধ্যে একটি থাকে প্রথমটি হল P 1 একটি 1 এর পূর্বশর্ত এবং p 2 একটি 2 এর পূর্বশর্তের অন্তর্গত এবং Mutex P 1 P 2 Mutex P 1 P 2 আমি বলতে চাইছি যে P 1 এবং P 2 এর মধ্যে একটি প্রান্ত রয়েছে যা বলে যে তারা Mutex সুতরাং যদি একটি 1 এর পূর্বশর্ত হিসাবে P 1 প্রয়োজন হয় এবং একটি 2 এর পূর্বশর্ত হিসাবে P 2 প্রয়োজন হয় এবং পূর্ববর্তী স্তর এইভাবে Mutex হিসাবে চিহ্নিত করা হয় তাহলে সেই ক্রিয়াগুলি রূপান্তর একসাথে করা হবে মূলত 2টি প্রভাব P একটি 1 এর প্রভাব প্লাস এর অন্তর্গত এবং P একটি 2 এর প্রভাব বিয়োগের অন্তর্গত Mutex হওয়ার দুটি ক্রিয়ার দ্বিতীয় শর্ত হল কিছু পূর্বনির্ধারিত P আছে যা একটি ইতিবাচক প্রভাব সুতরাং এটি লেয়ারে রয়েছে মনে রাখবেন যে এই প্রভাবের লিঙ্কগুলি অ্যাকশন স্তর থেকে পরবর্তী স্তরে যায় এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যে অ্যাকশন স্তরে 2টি অ্যাকশন বা মিউটেক্স বা না সুতরাং যদি কর্ম একটি 1 P উৎপন্ন করে এবং যদি একটি 2 কর্ম P মুছে দেয় তাহলে এর মানে হল এটি একটি 2 এর নেতিবাচক প্রভাব তাহলে একটি 1 একটি 2 হল Mutex এগুলি কখনই একই সময়ে ঘটতে পারে না কারণ সমান্তরালভাবে ঘটছে এই 2টি ক্রিয়াগুলির শব্দার্থবিদ্যা মূলত সংজ্ঞায়িত করা হয় না সুতরাং সাধারণভাবে গ্রাফ লাইন আমাদের সমান্তরাল পরিকল্পনা বিকাশের অনুমতি দেবে যার অর্থ আমরা যদি 2 অস্ত্র রোবট উদাহরণস্বরূপ তারপর 2 আর্ম রোবট একই সাথে টেবিল থেকে C তুলে নিতে পারত এবং B কে তুলে নিতে পারত এবং তারপরে তাদের সাথে কিছু জিনিস আনতে পারত সুতরাং সমান্তরাল ক্রিয়াগুলি সাধারণভাবে অনুমোদিত অবশ্যই আমরা আমাদের অ্যাকশন স্তরে উভয়ই ক্রিয়া রেখেছি তবে আমরা জানি যে এখন এই এক হাত রোবটের সাথে পরিচিত এটা কিভাবে কাজ করতে পারে এই ক্রিয়াগুলির মধ্যে শুধুমাত্র একটি ঘটতে পারে যার অর্থ এই ক্রিয়াগুলিকে অবশ্যই Mutex হিসাবে চিহ্নিত করা আবশ্যক সুতরাং আমরা দেখব যে এটি তার জন্য একটি শর্ত নয় তবে একটি শর্ত হল যে একটি ক্রিয়া কিছু P তৈরি করছে এবং অন্য ক্রিয়াটি P মুছে ফেলছে সুতরাং আমরা জানি না যে উভয়ই একসাথে ঘটবে কিনা P সত্য হবে কিনা অথবা P মিথ্যা হবে এবং আপনি যদি সেগুলিকে রৈখিক করতে যান তবে সেই অনুক্রমিক ক্রিয়াগুলির চূড়ান্ত প্রভাবটি মূলত অর্ডারের উপর নির্ভর করে পরিবর্তিত হবে সুতরাং আমরা তা করতে পারি না একটি শর্ত হল তৃতীয় শর্ত হল P হল 1 এর প্রভাব বিয়োগ এবং P পূর্বশর্ত a 2 এর অন্তর্গত সুতরাং যদি a যদি একটি পূর্বনির্ধারিত P ক্রিয়া দ্বারা প্রয়োজন হয় a 2 এবং পূর্বনির্ধারিত P হচ্ছে একটি 1 কর্ম দ্বারা মুছে ফেলা হয় তারপর আমরা বলি যে একটি 1 এবং একটি 2 সমান্তরাল হতে পারে না আবার এর কারণ হল যদি আপনি সেগুলিকে লিনিয়ারাইজ করতে চান তবে 2টি অর্ডারগুলি মূলত একই প্রভাব তৈরি করবে না উদাহরণস্বরূপ আপনি যদি প্রথমে 1 করতে যান তবে এটি P মুছে ফেলবে এবং তারপরে এটি 2 তে রূপান্তর করবে যে আপনি প্রথমে 2 এবং পরে 1 করতে পারেন কিন্তু তারপরে আপনি দেখতে পাবেন যে এই 2টি আউট অ্যাকশনের প্রভাব ভিন্ন আমরা ওয়েব অনুসন্ধানের জন্য আমাদের সমান্তরাল প্যানগুলি চাই যাতে তারা আমাদের একটি সমাধান পরিকল্পনা দেওয়ার জন্য সর্বদা রৈখিক হতে পারে সুতরাং এটি আরও একটি শর্ত এবং চতুর্থ শর্তটি হল যে তাই এটি আঁকার মতো এটি হল একটি 1 P তৈরি করে এবং P মুছে দেয় এবং যদি একটি 2ও তা করে তবে এটি P গ্রাস করে এবং P মুছে দেয় যদি তারা উভয়ই কিছু খায় সুতরাং মনে রাখবেন এই বিন্দুটি P মুছে ফেলার জন্য দাঁড়িয়েছে এটি একটি নেতিবাচক প্রান্ত এটি বলছে যে P একটি 1 এর জন্য একটি শর্ত এবং P একটি 1 এর প্রভাব নয় এটি আরও বলছে যে P একটি 2 এর শর্ত এবং নয় P এর জন্য একটি প্রভাব সুতরাং যদি উভয় ক্রিয়া তাই এটি কিছু আছে আপনি গ্রাস করছেন আমি বলতে চাইছি শুধুমাত্র 1 কেক এবং সেখানে 2 জন মানুষ আছে তাই তাদের মধ্যে শুধুমাত্র একজন অপরিহার্যভাবে খান সুতরাং a কেক খাচ্ছে এবং b কেক খাচ্ছে বলার পরে উভয়কেই দৌড়ে ফেলা যাবে না আমাদের উদাহরণে আপনি দেখতে পারেন যে পিক আপ থেকে আর্ম খালি পর্যন্ত একটি নেতিবাচক প্রান্ত রয়েছে যে এটি আর্ম খালি মুছে ফেলতে চলেছে এবং এটি আর্ম খালি মুছে ফেলতে চলেছে উভয়ই বাহু খালি খাচ্ছে সুতরাং এই চতুর্থ ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং আমরা এটি এবং এটির মধ্যে Mutex প্রান্ত চিহ্নিত করি আমরা এটাও বলতে পারি যে এটি কোন অপ নয় Mutex b পিক আপ করবে কারণ এটি কোন অপ ক্লিয়ার b তৈরি করছে না এবং এই পিক আপ b ক্লিয়ার b মুছে ফেলছে সুতরাং একটি দ্বিতীয় মেঘ যা বলে যে তাদের মধ্যে একটি এটি তৈরি করছে এবং অন্যটি এটি মুছে ফেলছে এবং এই 2টি ক্রিয়া সমান্তরালভাবে ঘটতে পারে না সুতরাং আমাদের করতে হবে যাতে আপনি কল্পনা করতে পারেন যে একটি ক্রিয়াকলাপের মধ্যে অনেক মিউটেক্স পরামর্শ দেবে যা আমাদের করতে হবে সুতরাং আমাদের কাছে একটি Mutex প্রান্ত রয়েছে এটি এবং এটির মধ্যে আরেকটি Mutex প্রান্ত রয়েছে এই দুটির মধ্যে এবং আরও কিছু আছে অবশ্যই আপনি খুঁজে পেতে পারেন যাতে এটি অ্যাকশন স্তরের যত্ন নেয় তারপরে P এবং P 2 প্রস্তাবের মধ্যে Mutex সম্পর্ক হল Mutex তাই P 1 এবং P 2 একই স্তরের অনুপাত স্পষ্টতই মিউটেক্স সম্পর্কগুলি সর্বদা স্তরের মধ্যে থাকে যদি থাকে তবে আমি কেবল একটি ভুল ব্যাখ্যা লিখব যে আমরা কী লিখতে দেখি আমরা যা বলতে চাই তা হল P 1 এবং P 2 হল Mutex যদি P 1 উৎপন্ন করা যায় এমন সমস্ত উপায়ে এবং P 2 উৎপন্ন করা যায় এমন সমস্ত উপায়ে Mutex হয় এবং এই অর্থে P 2 উৎপন্ন করে যেকোন ক্রিয়া যদি Mutex এর সাথে P 2 উৎপন্ন করে যদি প্রিসাইডিং লেয়ারে 1 এবং a 2 কোন ক্রিয়া না থাকে যেমন P 1 প্রভাবের অন্তর্গত একটি P 2 2 সহ a এর অন্তর্গত এবং অন্য কথায় যদি আমরা 2টি ক্রিয়া খুঁজে পাই যা একটি 1 এবং একটি 2 নয় Mutex এবং a 1 P 1 এবং একটি 2 P 2 উৎপন্ন করছে তারপর আমরা বলতে পারি P 1 P 2 মূলত Mutex নয় কিন্তু আপনি যদি খুঁজে না পান তাই কোন ক্রিয়া নেই a 1 এবং a 2 এই শর্তটি পূরণ করে তারপর আমরা বলি যে তারা মূলত মিউটেক্স সুতরাং আসুন সমাধান করুন এখান থেকে এই উদাহরণটি তৈরি করার চেষ্টা করুন সুতরাং আপনি প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল এই স্তরটিতে একটি 2 সুতরাং একটি 2 হল একটি 1 এর সুপারসেট যা একটি 1 এ আছে সব সময় সেখানে থাকবে একটি 2 এ কেন আমরা কেবলমাত্র কোন অপ অপারেশন নই যা একটি এগিয়ে নিয়ে যাওয়া সবকিছু যা এখানে ছিল যা এই এই সমস্ত কর্মকে সম্ভব করেছে আমরা এখানে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাই সেখানে সম্ভব হবে তাই এই পিক আপ থেকে b আনস্ট্যাক c থেকে a এবং তাই সুতরাং উদাহরণস্বরূপ আমার পক্ষে সবসময় বলা সম্ভব যে আমার প্রথম কাজটি কিছুই না করা কিছু অদ্ভুত কারণে যে আমি কোন অপশন করব না যদি আমি কোন অপশন করি তাহলে আমি সর্বদা একটি পিক আপ b করতে পারি তার পরে অপরিহার্যভাবে বা আমি সর্বদা একটি আনস্ট্যাক ca করতে পারি এর পরে এই 2টি অ্যাকশন অবশ্যই আমার স্তরে আসতে হবে তাই 1 প্লাস কিছুতে যা কিছু আছে নতুন আমরা কি নতুন জিনিস থাকতে পারে সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাই আমি এখানে আবার এই সব লিখতে যাচ্ছি না আদর্শভাবে আপনার এটি এখানে অনুলিপি করা উচিত তবে এখন এটি কিছুটা কাজ সুতরাং আমি এটিকে 1 প্লাস হিসাবে লিখব যা আপনি b ধরে রেখেছেন আপনি b দিয়ে কিছু করতে পারেন আপনি B কে C তে স্ট্যাক করতে পারেন কেন আপনি জানেন যে সমস্ত শর্ত আছে যদি আপনাকে B তোলা হয় তাহলে আপনি B ধরে আছেন এবং তারপর C পরিষ্কার কারণ অপশন নেই আমরা এটিতে এটি পরিষ্কার করব এটি কি তুমি কি চাও সুতরাং আমরা B কে C এর উপর স্ট্যাক করতে পারি অথবা আপনি B এর উপর স্ট্যাক করতে পারেন না আপনি B কে নামিয়ে রাখতে পারেন এই দুটি অতিরিক্ত ক্রিয়া যা আমি আমার সাথে যোগ করব একইভাবে এই একটি হোল্ডিংয়ের জন্য দেখুন আমি A তে স্ট্যাক C যোগ করব b পুটডাউন c তে c স্ট্যাক করুন তাই আমার কাছে একই A 1 সেট অ্যাকশন আছে এবং মনে রাখবেন আমার অ্যাক্ট প্রোপোজিশন লেয়ারের প্রতিটি প্রিডিকেটের জন্য কোন অপস সবসময় থাকে না যে প্রস্তাবনা লেয়ারে কোন অপ ক্রিয়া নেই এটি পরবর্তী স্তরে শক্তি দেয় সুতরাং এটি সর্বদা গ্রাফের অংশ এবং নতুন কিছু যা আমি যোগ করতে পারি মূলত একমাত্র শর্ত আমার একটি অ্যাকশন যোগ করার জন্য প্রয়োজন যে এটি পূর্বশর্তগুলি অবশ্যই একটি নন মিউটেক্স ফ্যাশনে উপলব্ধ থাকতে হবে সুতরাং আবার আপনি স্ট্যাক চান পুনরাবৃত্তি আপনি দেখতে চান আমি কি প্রয়োজন আমি b ধারণ করা প্রয়োজন অবশ্যই আমি পরিষ্কার c প্রয়োজন এবং এটা কি সুতরাং অবশ্যই এটির প্রভাব থাকবে এটি বলবে বাহু খালি না পরিষ্কার C এবং B ধরে না ইত্যাদি অপরিহার্যভাবে সুতরাং এই প্রক্রিয়ায় আমি স্তরে স্তরে স্তরে পরিকল্পনা তৈরি করি প্রতিটি স্তরে আমাকে মিউটেক্স কী খুঁজে বের করতে হবে এবং সেগুলি রাখতে হবে যেহেতু আপনি লক্ষ্য করতে পারেন যে প্ল্যানিং অপটি একঘেয়ে যাচ্ছে মূলত এটি এই প্রস্তাবগুলি দিয়ে শুরু হয় তারপর এটি প্রসারিত হয় এবং কারণ যখনই একটি অনুপাত একটি নো অপের পরিকল্পনায় আসে তখন এটি পরবর্তী স্তরে নিয়ে যায় শুধুমাত্র নতুনগুলি যোগ করা হবে সুতরাং উদাহরণস্বরূপ A একটি স্ট্যাকের উপর B C এর উপর একটি জিনিস যা B C প্লাস অবশ্যই এই সমস্ত P এর উপর পায় তাই এটি একঘেয়েভাবে বৃদ্ধি পাচ্ছে এটিও আমরা দেখাতে পারি এটি মূল সমস্যা আকারের একটি বহুপদী হিসাবে যাচ্ছে এবং সাধারণভাবে বৃদ্ধির পরিকল্পনার আকার মূলত বহুপদী বৃদ্ধি করে সুতরাং এটি গ্রাফ ল্যান্ডের একটি প্রথম স্থান যা আপনি প্যানিং গ্রাফটি তৈরি করেন তাহলে কোন পর্যায়ে পর্যায় 1 সেগুলি হল 2টি সম্ভাবনা যে হয় আপনি সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে একটি পরিকল্পনা বিদ্যমান থাকতে পারে সুতরাং ধরুন আমাদের কাছে আর্গুমেন্টের জন্য 2টি আর্ম রোবট আছে বলুন আমরা C কে নিতে পারি এবং পিক আপ করতে পারি এবং CA কে আনস্ট্যাক করতে পারি এবং B কে অ্যাকশন 1 হিসাবে পিক আপ করতে পারি তারপর দ্বিতীয় স্তরে আমরা C নামিয়ে রাখতে পারি সুতরাং প্রথম স্তরে বলা যাক আপনি C A আনস্ট্যাক করুন এবং দ্বিতীয় স্তরে আপনি C নামিয়ে রাখুন এবং একই সাথে A উঠান তৃতীয় স্তরে আপনি B এবং চতুর্থ স্তরটি বাছাই করুন আপনি B এর উপর C এবং পঞ্চম স্তরে আপনি A এর উপর B স্তূপাকার করুন সুতরাং আপনার কাছে A 2 আর্ম রোবট থাকলে আপনি একটি 5 ধাপের সমাধান পেতে পারেন আমরা জানি যে A 1 আর্ম রোবটের জন্য আপনি একটি শেষ ক্লাসে একটি 6 ধাপের সমাধান আছে তাই পর্যায়টি যখন শেষ হয় যদি একটি সমস্ত লক্ষ্য প্রস্তাবনাগুলির পূর্বাভাস দেয় একটি স্তরে বিদ্যমান থাকে নন Mutex যদি আপনি সমস্ত লক্ষ্য প্রস্তাব খুঁজে পান A B এ B এবং B C এর উপর সুদের লক্ষ্য অনুপাত কী ছিল যদি সেগুলি A তে হয় একটি প্রপোজিশন লেয়ারে এবং সেগুলি নন Mutex হয় তাহলে আমরা এই ফরোয়ার্ড প্ল্যানিং গ্রাফ নির্মাণ অনুশীলন বন্ধ করে দিই এবং আমরা একটি পশ্চাদগামী অনুসন্ধানে যাই সুতরাং সাধারণত আপনি গভীরতার মতো কিছু করতে পারেন এখানে প্রথমে মনে রাখবেন যে সমস্যাটি এখনও কঠিন তবে আপনি অন্য পদ্ধতি ব্যবহার করতে পারেন তাই উদাহরণস্বরূপ লোকেরা সন্তুষ্টির পদ্ধতিগুলি বোঝার চেষ্টা করেছে ইত্যাদি আমরা কি খোঁজ করছি আমরা খুঁজছি তাই কিছু পর্যায়ে তাই আমাকে লিখতে দিন সেই জিনিসগুলি এখানে B A এ এবং আমি সেগুলি এখানে B A এ লিখতে পারি এবং দুঃখিত A B এবং B C এ আমি এই প্রস্তাবগুলি খুঁজছি সুতরাং যদি সেগুলি কিছু স্তরে ঘটে এবং সেগুলি কিছু না হয় তবে আমরা P n বলি এবং সেগুলি Mutex না হয় তবে আমি একটি পিছনের দিকে অনুসন্ধান শুরু করি এবং বলি আমি কি এর সমস্ত উপ লক্ষ্য খুঁজে পেতে পারি পূর্ববর্তী স্তরে নন মিউটেক্স ফ্যাক্ট ফ্যাশনে এখন এই শখগুলির ইতিবাচক লিঙ্ক রয়েছে ক্রিয়া থেকে আসছে এবং সেই ইতিবাচক লিঙ্কগুলি চূড়ান্ত সমাধান হতে পারে যা আমরা তৈরি করতে যাচ্ছি এই ইতিবাচক লিঙ্ক কি হতে যাচ্ছে দুটি কর্ম কি এই স্ট্যাক উত্পাদন হবে কিন্তু তারা কি মিউটেক্স নয় আমি আসলে নন মিউটেক্স খুঁজছি তাই অ মিউটেক্স পূর্বশর্ত সহ নন মিউটেক্স অ্যাকশন খুঁজতে আমাকে এই পশ্চাদগামী অনুসন্ধানটি করতে হবে সুতরাং আপনি অনুমান করতে পারেন যে এটি মূলত একটি নো অপ অ্যাকশন তাই পূর্ববর্তী স্তরে যদি আমার স্ট্যাক থাকে এবং আমি বলছি কারণ আমি জানি যে সমাধানটি কোথায় একটি শেষ অ্যাকশন B এর উপর A স্ট্যাক করা আবশ্যক কিন্তু মূলত তারা কি আমি তাদের কাছে যাবো পরিচ্ছন্নভাবে অনুসন্ধান করতে হবে তাই এই লক্ষ্য সেট থেকে একটি অ্যাকশন সেট খুঁজে বের করুন যা লক্ষ্য সেট অনুমান করে যা মিউটেক্স নয় সুতরাং B এর উপর A স্ট্যাক করুন এবং C এর স্ট্যাক B হবে Mutex কারণ উভয়ই তাদের তাই B এর উপর A স্ট্যাক B করে A B পরিষ্কার করে না এবং এই প্রয়োজন বা এরকম কিছু সুতরাং কিছু আসবে এবং সেগুলি মূলত Mutex হবে আমার এখানে একটি লক্ষ্য সেট এবং তারপরে এখানে একটি অ্যাকশন সেট করা দরকার তারপর একটি লক্ষ্য সেট আসে A এখানে সাব গোল এবং তারপর অ্যাকশন এবং তারপর সাব গোল এবং তারপর অ্যাকশন যতক্ষণ না আমি প্রাথমিক স্তরে আসি এবং কোথাও একটি Mutex সমাধানের সম্মুখীন হয় না যদি এটি একটি কেস হয় তাহলে লাইন পাওয়া যায় আপনি কল্পনা করতে পারেন যে এটি শুধুমাত্র 6 স্তরে পাওয়া যাবে এই বিশেষ সমস্যার জন্য কারণ A এখন আমরা জানি যে এটির জন্য 6টি অ্যাকশন প্রয়োজন কিন্তু ষষ্ঠ স্তরে আমরা এই স্ট্যাকটি AB Mutex কে কিছু ছাড়াই খুঁজে পাব এবং এর অবস্থা হবে Mutex Mutex হবে না A envelop এ A ধারণ করা হবে এবং B পরিষ্কার করা হবে এবং BC তে ইতিমধ্যেই এখানে এবং তাই মূলত হবে ফিরে একটি পথ খুঁজে পেতে সক্ষম সুতরাং এই ব্যাকওয়ার্ড স্পেস হল একটি সার্চ স্পেস যা একটি নন মিউটেক্স ফ্যাশনে স্টার্ট পর্যন্ত সেট করা অন্য সাব গোলের সাথে সাব গোল সেট সহ প্রতিটি লক্ষ্য সমাধান করার চেষ্টা করবে সুতরাং এটি অবশ্যই করুন এটি কিছু করতে দিন এটি চেষ্টা করুন এই উপ লক্ষ্য সেট অন্য একটি উপ লক্ষ্য সেট হতে পারে মাত্র 2 অ্যাকশন উদাহরণস্বরূপ আপনি দেখতে পারেন যে এটি চেষ্টা করতে পারে কিন্তু অবশ্যই এটি একটি সমাধান খুঁজে পাবে না কারণ সমান্তরালভাবে 2টি কোন অপ ক্রিয়া না ঘটতে এটির জন্য 7টি পদক্ষেপের প্রয়োজন হবে আমরা জানি আমাদের যে কোনও জায়গায় এই 6টি পদক্ষেপ প্রয়োজন কিন্তু এটি চেষ্টা করতে পারে এটি এই সংমিশ্রণগুলি চেষ্টা করতে পারে বা এটি এই সংমিশ্রণগুলি চেষ্টা করতে পারে বা এটি তৃতীয় সংমিশ্রণ চেষ্টা করতে পারে আমরা কিছু ধরণের অনুসন্ধান করব এবং সাধারণত মূল গ্রাফ এবং অ্যালগরিদম যা অ্যালবুমিনে প্রথম ব্যাকওয়ার্ড স্পেস ছিল গভীরতার প্রথম অনুসন্ধান সুতরাং ফরোয়ার্ড স্পেসে আপনি লেয়ার নন মিউটেক্সে এইভাবে সমস্ত লক্ষ্য অনুপাতে যান আপনি ব্যাকওয়ার্ড অনুসন্ধান করেন যদি এটি ব্যর্থ হয় তবে আপনি গ্রাফটিকে আরও একটি স্তর দ্বারা প্রসারিত করবেন এবং আবার একই কাজ করবেন এখন লক্ষ্য করুন যে আপনি যখন আরও একটি স্তর দ্বারা গ্রাফটি প্রসারিত করবেন তখনও আপনি সেই জিনিসগুলি পাবেন যা নন মিউটেক্স বা আপনি বলতে চাচ্ছেন আপনাকে এটি সম্পর্কে নিশ্চিত করতে হবে যে একবার একটি লক্ষ্য সেট নন মিউটেক্স হয়ে গেলে পরবর্তী স্তরে এটি নন মিউটেক্স থাকবে এছাড়াও কিন্তু এটা সম্ভব যে কিছু সাব লক্ষ্য মিউটেক্স নাও হতে পারে কিছু সাব লক্ষ্য মিউটেক্স হতে পারে যার কারণে আমাদের পরিকল্পনাটি আরও এবং আরও প্রয়োজনীয়ভাবে প্রসারিত করতে হবে সুতরাং এখানে 2টি ক্ষেত্রে রয়েছে একটি হল একটি প্যান বিদ্যমান যে ক্ষেত্রে স্টেজ 1 শেষ হয় যখন সমস্ত লক্ষ্য অনুপাত পাওয়া যায় তখন পিছনের স্থানটি শুরু হয় সুতরাং আমি শুধু করব অন্যথায় আমরা প্ল্যান এক্সটেন্ড প্যানিং গ্রাফ খুঁজে পাইনি এবং আপনি এই প্রসারিত পরিকল্পনা গ্রাফ একটি পরিকল্পনার জন্য অনুসন্ধান করতে থাকুন পরিকল্পনা গ্রাফ প্রসারিত করুন একটি পরিকল্পনা অনুসন্ধান করুন সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে কারণ আমরা এটি করছি আপনি যদি পরিকল্পনাটি খুঁজে পান তবে এটি অবশ্যই সবচেয়ে সংক্ষিপ্ততম পরিকল্পনা হবে অন্য পরিস্থিতিটি হল কোনও পরিকল্পনা নেই বা এটি দেখতে সামান্য বিট ট্রিকলস সুতরাং আমি মনে করি না যে আমাদের কাছে শর্তগুলি প্রসারিত করার জন্য বিশদে যাওয়ার সময় থাকবে যখন অ্যালগরিদম বলতে হবে যে কোনও পরিকল্পনা নেই তবে সাধারণ ধারণাটি নিম্নরূপ সুতরাং এই পরিকল্পনার গ্রাফ এক্সটেনশন পর্যায়ে এটিতে কী ঘটছে যে আরও অনুপাত যোগ করা হচ্ছে তাই আরও বেশি জিনিস অ মিউটেক্স হিসাবে খেলতে আসবে সুতরাং প্রাথমিকভাবে উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন B পিক আপ করা সম্ভব একটি সম্ভাব্য থেকে C আনস্ট্যাক করুন এবং তারপরে কারণ আমরা সবাই আমরা ইতিমধ্যে কোথাও পরিষ্কার C আছে আপনি B এর পরে বলতে পারেন আপনি C এর স্ট্যাক B এর উপর C তে স্ট্যাক করতে পারেন এবং যেহেতু আমাদের কাছে C থেকে C আনস্ট্যাক আছে আমরা পরবর্তীতে A বাছাই করতে পারি এবং আরও অনেক কিছু সুতরাং এটি হতে পারে যে আপনি অনুপাতগুলি অনুপাত স্তরে প্রদর্শিত হতে পারে তবে সেগুলি মিউটেক্স নাও হতে পারে কিছু সময়ে সেগুলি মিউটেক্স হবে এবং তারপরে আপনি একটি পশ্চাদগামী স্থানে অনুসন্ধান করবেন আপনি দেখতে পাবেন যে কিছু স্তরে কিছু পূর্ববর্তী স্তর সেগুলি Mutex হয়ে যায় এবং তারপর আপনি শুরু সেট পর্যন্ত সমস্ত উপায়ে পিছনের স্থান অনুসন্ধান সম্পূর্ণ করতে পারবেন না সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জন্য তাদের মিউটেক্স আপনি যদি সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ চেষ্টা করে থাকেন এবং কিছু স্তরে এবং সেগুলি মিউটেক্স হয় তবে আমরা পরিকল্পনা গ্রাফটি প্রসারিত করি যাতে বলা যায় যে এটি সেই স্তরটি ছিল এবং তারপর এটিকে স্তর T প্লাস ওয়ানে প্রসারিত করি এবং তারপর আমরা ফিরে আসা সুতরাং ব্লেমেন প্রথমে এই শর্তটি দেখিয়েছিলেন যদি উপ লক্ষ্য সেট করে যে আপনি পরিকল্পনা থেকে প্রসারিত হওয়ার সময় মূল ধ্রুবক সমাধান করার চেষ্টা করছেন উপ লক্ষ্য সেট কি সাব গোল সেট হল সাব গোলের সেট যেখানে প্রতিটি সাব গোল হল সেই সেট যা আপনি চান তাই উদাহরণ স্বরূপ BC তে AB তে তাদের সাব লক্ষ্য থাকবে যেমনটা আমরা B এ ক্লিয়ার B এবং B কে ধরে স্ট্যাক করতে চাই C এই তিনটি অ্যাকশন সাব লক্ষ্য সেটে থাকবে এই অ্যাকশনের সাব লক্ষ্য সেটে আলাদা অ্যাকশন থাকবে অন্য কিছু অ্যাকশনের সাব লক্ষ্য সেটে আলাদা অ্যাকশন থাকবে সুতরাং আমাদের কাছে সাব গোল সেটের একটি সেট সাব গোল সেট আছে যদি আপনি লেয়ার T লেয়ার থেকে প্ল্যানিং গ্রাফটি লেয়ার T থেকে লেয়ার টি প্লাস 1 পর্যন্ত প্রসারিত করার সাথে সাথে সাব গোল সেটের সেট পরিবর্তন না হয় আমরা এটা সেরা শেষ করতে পারেন এর পিছনে কোন পরিকল্পনা নেই বা কিছু স্বজ্ঞাত অনুভূতি পেতে যা ঘটে তা হল যে আমরা প্রথমে পরিকল্পনার গ্রাফটি তৈরি করার সাথে সাথে প্রস্তাবের সেটটি স্থির হয়ে যায় যে সেটটিতে আর কোন প্রস্তাবনা যোগ করা হয়নি আমরা অপরিহার্যভাবে সম্ভাব্য সবকিছু যোগ করেছি এবং তারপরে Mutex সম্পর্কের সেট স্থিতিশীল হয়ে যায় এর মানে আর Mutex সম্পর্ক যোগ করা হয় না কিন্তু তারপরেও আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে আপনি এটিকে আরও একটি স্তর দ্বারা প্রসারিত করতে পারেন এবং আপনি এখনও খুঁজে পেতে পারেন এবং কী ব্লেমেন প্রথমে এটি সরাসরি সম্পূর্ণ শর্ত যা বলে যে যদি পরিকল্পনা গ্রাফটি স্তর T থেকে T প্লাস 1 পর্যন্ত প্রসারিত করা হয় কিছু মধ্যবর্তী স্তর n এ সেট করা উপ লক্ষ্য স্থির থাকে তারপর n আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি কখনই হবেন না কারণ যদি আপনি না হন যদি B একটি নতুন উপ লক্ষ্য যোগ করতে সক্ষম হয় আপনি যখন T থেকে T প্লাস 1 এ চলে যান তখন আপনি আর যোগ করতে পারবেন না কারণ একটি সেট নিয়ম স্থিতিশীল সেট আপ সেট আপ Mutex স্থিতিশীল হিসাবে প্রস্তাবনা সেট আপ করে সুতরাং এর পরে আপনি আর কিছুই করতে পারবেন না যে এটি চিত্রিত করতে কিছুটা সময় লাগে তাই এটি সংক্ষিপ্ত করা হল একটি গ্রাফ প্ল্যান অ্যালগরিদম 2টি পর্যায়ে কাজ করে পাওয়ার পর্যায়ে একটি প্ল্যানিং গ্রাফ তৈরি করুন যাতে রয়েছে 4 ধরণের প্রান্ত A পূর্ব শর্ত প্রান্ত ইতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব এবং Mutex সম্পর্ক একবার এটি সমস্ত লক্ষ্য বৈশিষ্ট্যগুলি খুঁজে পেলে এটি একটি স্তরে একটি নন মিউটেক্স আকারে বিদ্যমান থাকে এটি পশ্চাৎপদ স্থানে যায় পরিকল্পনা গ্রাফে একটি নন মিউটেক্স অবস্ট্রাকচার অনুসন্ধান করার চেষ্টা করে যেখানে তারা কোনও মিউটেক্স সম্পর্ক নয় যার অর্থ এই ক্রিয়াগুলি এমনকি সম্ভব যদি তারা সমান্তরাল হয় যদি এটি খুঁজে না পায় তবে এটি ফিরে যায় এবং পরিকল্পনা গ্রাফটিকে আরও একটি স্তর দ্বারা প্রসারিত করে আবার এটি পশ্চাৎপদ স্থানটিতে যায় এবং এটি করতে থাকে সুতরাং এখনও কিছু সময়ে এটি একটি সমাধান খুঁজে পায় বা এই মানদণ্ড যা আমরা কিছুটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছি তা পূরণ করা হয়েছে যেখানে এটি বলে যে কোনও পরিকল্পনা মূলত পাওয়া যাবে না সুতরাং প্ল্যানিং গ্রাফটি সবচেয়ে কম সময়ের পরিপ্রেক্ষিতে একটি সর্বোত্তম পরিকল্পনা হিসাবে দেয় বা সমান্তরাল সমাধান থাকলে সমান্তরাল সমাধান পাওয়া যেতে পারে এমন ধাপগুলির সংক্ষিপ্ত সংখ্যা সুতরাং অবশ্যই মনে রাখবেন যে আমরা যে ডোমেনের কথা বলছি তার কোনও সমান্তরাল সমাধান নেই কারণ এতে একক আর্ম রোবট রয়েছে কিন্তু অনেক ডোমেইনের সমান্তরাল সমাধান থাকতে পারে এবং গ্রাফ প্ল্যান আমাদের যা দেয় তা হল সবচেয়ে কম সময় যাতে একটি সমান্তরাল সমাধান পাওয়া যায় এবং আমরা অবশ্যই সর্বদা লিনিয়ারাইজ করতে পারি যে কোনও স্তরে সমস্ত অ্যাকশন রেখে যে কোনও স্তরে রৈখিক হতে পারে এটি আমাদের যা দেয় তা হল লেয়ার 1 এ অ্যাকশনের সেট লেয়ার 2 এ অ্যাকশনের সেট লেয়ার 3 এ অ্যাকশনের সেট যা সমান্তরাল সংক্ষিপ্ততম সম্ভাব্য পরিকল্পনা সুতরাং এটি একটি সর্বোত্তম অ্যালগরিদম এবং এটি সংক্ষিপ্ততম পরিকল্পনাকে দেয় এবং এটি অবশ্যই আগে যে সমস্যাগুলিতে যাব তার চেয়ে বড় সমস্যাগুলি সমাধান করতে পারে সুতরাং আমি মনে করি আমি এখানে পরিকল্পনা নিয়ে থামব যে আমাদের অন্য অ্যালগরিদমগুলিতে যাওয়ার সময় নেই সুতরাং পরবর্তী কয়েকটা বক্তৃতায় আপনি যা করবেন তা হল ধ্রুবক সন্তুষ্টির সমস্যাগুলির স্বাদ পাওয়া যা আসলে কম্পিউটার বিজ্ঞানের একটি খুব বড় ক্ষেত্র যেখানে সেখানে এমন লোক রয়েছে যারা কাজ করে সবকিছুকে CSP হিসাবে জাহির করার চেষ্টা করে এবং সেখানে একটি লেখার বিপুল পরিমাণ কার্যকলাপ সীমাবদ্ধতার সন্তুষ্টির জন্য আমাদের সমাধান করে সুতরাং আমরা যা করব তা হল আমরা কীভাবে একটি সমস্যাকে সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা হিসাবে জাহির করতে পারি তার একটি স্বাদ পাব ক্রমাগত সন্তুষ্টি সমস্যা কি মৌলিক ধারণা কি আমরা এটি সমাধান করার জন্য ব্যবহার এ অ্যালগরিদম কি C S P সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা অধ্যয়ন করার বিষয়ে আকর্ষণীয় বিষয় হল যে এটি আমাদেরকে যুক্তির সাথে অনুসন্ধানকে একত্রিত করার একটি সুযোগ দেয় মূলত জেনে রাখুন যে আপনি কিছু পরিমাণ অনুসন্ধান করতে পারেন কিন্তু আপনি কিছু পরিমাণ যুক্তি এবং ক্রমাগত সন্তুষ্টির সমস্যাগুলি করার সময় অনুসন্ধানটি ধারণ করতে পারেন যা মূলত এটি করার একটি জাতীয় উপায় দেয় আমরা মূলত পরবর্তী কয়েকজন লেকচারারদের মধ্যে এর একটি স্বাদ পাওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা মূলত লগইন করে সঠিকভাবে উপস্থাপনের দিকে এগিয়ে যাব আমরা এখানে থামব